সুপ্রভাত ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি তে সবাইকে আবারও স্বাগতম ডঃ রামকুমার এ বিষয়ের বেশিরভাগটাই বলে দিয়েছেন এবং আমরা আলোচনা করেছি যে পরিমাপ বিদ্যা কি দৈনন্দিন জীবনে মেট্রোলজি র কি ব্যবহার যান্ত্রিক পরিমাপের কাজে মেট্রোলজি ব্যবহার যখন আমরা আগের বক্তৃতা গুলোর মধ্যে দিয়ে যাচ্ছিলাম তখন আমরা কি কি দেখেছি আমরা দেখছিলাম বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বিভিন্ন পরিমাপ যেটা আমরা পেয়েছি বিভিন্ন উৎস থেকে এবং আমরা এটাও দেখেছি ত্রুটির উৎস কি এবং তোমরা এখন জেনে গেছ যে কত ধরনের ভুল ত্রুটি নিয়ে আমরা কাজ করছি ভুলত্রুটি কমাতে হবে কারণ যত ত্রুটি কম হবে তত আমরা আসল মান বা প্রকৃত মানের কাছাকাছি যেতে পারবো তাহলে এই মডিউলে আমি আলোচনা করব মেট্রোলজি তে পরিসংখ্যান এর ব্যবহার আজকালকার দিনে স্ট্যাটিসটিকস মেট্রোলজি র একটি অন্তর্নিহিত অংশ কারণ তোমরা জানো ভুলগুলো দুদিক থেকেই হতে পারে ত্রুটি হল একটা টেকনিক্যাল শব্দ যেটা এতক্ষণ ধরে আমরা ব্যবহার করছি আমি এখানে স্ট্যাটিসটিকস এর কথা বলতে চলেছি স্ট্যাটিসটিকস এ এই ত্রুটি শব্দটা আরো বেশি করে জানা যায় অনিশ্চয়তা হিসেবে তাহলে কি ঘটে যখন আমরা পরিমাপ করি নির্দিষ্ট কোন উৎসের কারণে ত্রুটি হতে পারে হতে পারে সব যন্ত্রপাতি ঠিক করে কাজ করছে না ওই পরীক্ষাটা ঠিক মত কাজ করছে না কিছু পদ্ধতিগত ভুল আছে কিছু যথেচ্ছ ভুল আছে আর ব্যাপারটা হল আমরা মেট্রলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা এর সাহায্যে তথ্য উৎপন্ন করেছি এবং যখন এই তথ্য কিছু ফলাফল উৎপন্ন করে তখন সেটাকে ওই তথ্য থেকে বের করতে হয় যেটা আমাদের সবশেষে উপস্থাপন করতে হবে এটাই হলো আমাদের অন্তিম মান বা অন্তিম পরিমাপ যার ওপর নির্ভর করে আমাদের উৎপাদন প্রক্রিয়া চালিয়ে যাওয়া উচিত এর জন্য কিছু সময়ের মধ্যে উৎপন্ন হয় প্রচুর তথ্য খুব বেশি নয় আমি বলবো যদি আমরা ২০টা পর্যবেক্ষণ নিয়ে থাকি তাহলে আমরা শুধু এর গড় নেব সর্বতোভাবে যে নমুনা গুলি নেওয়া হয়েছে এই ২০টি পর্যবেক্ষণ তারই মধ্যে নেওয়া আমি বলতে চাই উৎপাদনের দিক দিয়ে চিন্তা করলে যে এটা হতে পারে হাজারটা উপাদান তৈরি হবে এবং আমরা ১০০০ এর মধ্যে ২০ ইউনিটের ২০টা পর্যবেক্ষণের শুধুমাত্র একটাই নমুনা নিয়েছি তো ওই ২০ ইউনিটের জন্য এর পরিমাপ নেওয়া হয়েছে এবং এটাই সমস্ত জনসংখ্যাকে উপস্থাপন করতে চলেছে এবং এই জন্যই স্ট্যাটিসটিকস এসেছে পরিসংখ্যানের ভূমিকা এই বিষয়ে নিয়ে বক্তৃতায় আমি আলোচনা করব মেট্রোলজিতে পরিসংখ্যানের ব্যবহার আলোচনা করব তারপর কিছু সংজ্ঞা যেমন পরিমাপ পরিমেয় এবং আমি আলোচনা করব কার্যপ্রণালী সঠিকতা এবং এর সংখ্যাতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি তারপর টাইপ A এবং টাইপ B অনিশ্চয়তা অনিশ্চয়তা হলো ভুলের সমতুল্য যেটা আমরা আগে আলোচনা করেছি তারপর হলো সম্ভাবনা কি আমরা কি জানি প্রবাবিলিটি কাকে বলে প্রবাবিলিটি হলো ঘটনার সম্ভাবনা কিন্তু প্রবাবিলিটির ব্যবহারে নির্দিষ্ট কিছু ধারণা বা নির্দিষ্ট প্রযুক্তি আছে যেগুলো প্রবাবিলিটি থেকে বের করা হয় এবং যে নমুনা নেওয়া হয়েছে তার দ্বারা সম্পূর্ণ জনসংখ্যা উপস্থাপন করা যায় কিনা সেটা খোঁজা হয় এই বিন্যাসের মাধ্যমে এই জিনিস গুলো আমরা আলোচনা করব এটা হল স্ট্যাটিস্টিক্স এর ধারণার একটা প্রাথমিক শিক্ষা তাহলে পরিসংখ্যান বিজ্ঞান এবং ভৌত মাত্রা বিজ্ঞান হল অবিচ্ছেদ্যভাবে বাধা নির্দিষ্ট প্রয়োজনীয়তা যেটা মেট্রলজি থেকে দীর্ঘস্থায়ীভাবে উপলব্ধ যে স্ট্যাটিসটিকস কে কোনভাবেই ভৌত মাত্রাবিজ্ঞানের থেকে আলাদা করা যায়না কারণ নির্দিষ্ট কিছু সংখ্যাতাত্ত্বিক পদ্ধতি এবং মডেল তৈরি হয়েছে যেটা আগেও ব্যবহৃত হয়েছে এবং নির্দিষ্ট কিছু মডেল ভবিষ্যতেও তৈরি হবে যেগুলো জ্ঞান অর্জনে সাহায্যকারী যে ডেটাগুলো মাত্রা বিজ্ঞানের পরিমাপ থেকে পাওয়া যায় সেই জন্য সংখ্যাতাত্ত্বিক পদ্ধতি ব্যবহার করে যে প্রক্রিয়া এবং ডেটা সংগ্রহ করা হয় তাকে প্রভাবিত করে পরিমাপের গুণমান যথাযথ তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ ভৌত পরিমাপের গুণগত মান নির্ণয় করে তাহলে আমি এক নম্বর এবং দুই নম্বর পরিমাপের গুণগত মান নিয়ে বলতে পারি যদি ভুলের পরিমাণ বেশি হয় তাহলে পরিমাপের গুণগত মান কমে যাবে পরিমাপের গুণগত মান তথ্য কে প্রভাবিত করে আর তথ্য যেটা আমরা পরিমাপ থেকে পেয়েছি সেটা খুব একটা নির্ভরযোগ্য নয় আমি আলোচনা করব নির্ভরযোগ্যতা এবং বৈধতা নিয়ে একটা তথ্যটি নির্ভরযোগ্য হতে পারে বৈধ হতে পারে দুটোই হতে পারে কোনটাই নাও হতে পারে তাহলে তথ্যটি কে বৈধ এবং নির্ভরযোগ্য হতে হবে তো যদি কখনো তথ্যটি বৈধ না হয় কিন্তু নির্ভরযোগ্য হয় আমরা এবারে সেটা সূক্ষ্মতা প্রসঙ্গে পরবর্তী স্লাইডে গুলিতেও দেখব তাহলে পরিমাপে কি ঘটে যেটাকে মাত্রাবিজ্ঞান প্রভাবিত করে কি ধরনের ডাটা সংগ্রহ করা হয় এবং যথাযথ তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ নির্ণয় করা হয় ভৌত পরিমাপের গুণগত মান এই দুটো পয়েন্ট স্ট্যাটিসটিকস এ করা হয় তাহলে এর উদ্দেশ্য হলো মানুষের সাথে রাশিবিজ্ঞান এবং ভৌত পরিমাপের মধ্যে মিথস্ক্রিয়ার সমন্বিত পরিদর্শন প্রদান করা তাদেরকে যারা আগে থেকেই জানে বা যারা তাদের ইঞ্জিনিয়ারিং এর দুটো সেমিস্টার কমপ্লিট করেছে বা যারা অন্তত স্ট্যাটিসটিকস এ গ্রাজুয়েশনের প্রথম বর্ষ পড়ছে ঠিক আছে স্ট্যাটিসটিকস এর পটভূমিকা হিসাবে আমি এখানে আলোচনা করতে পারি মধ্যমা কি এইসব জিনিসগুলো তোমরা বেশিরভাগই জানো কিন্তু আমি এর মোটামুটি ভাবে একটা ধারণা দেব তাহলে আমরা এখানে আলোচনা করতে চলেছি মাত্রা বিজ্ঞান বা পরিমাপে রাশিবিজ্ঞানের ভূমিকা তো পরিসংখ্যানবিদরা বিশেষ করে যারা কোনো স্ট্যান্ডার্ড অরগানাইজেশন বা সংস্থা যেমন জাতীয় বা শিল্প সংক্রান্ত গবেষণাগারে কাজ করেছে এবং কোয়ালিটি অ্যাসুরেন্স এ এবং পরিমাপগত সংস্থা এই বিষয়ে প্রধান শাখা তাদের অনেক অবদান আছে ভালো পরিমাপ অনুশীলনে তাহলে পরিসংখ্যানগত প্রণালীর উন্নয়ন যেটা পরিমাপের গুণগত মান নির্ণয়ে এবং কখনো পরিমাপের সহায়ক সেগুলো কিছু জটিল যন্ত্রের দ্বারা পরিচালিত এবং এইগুলি সেই যন্ত্র যার ক্রমাংক ঠিকমতো নির্মিত আছে বা নেই তো এই ক্রমাঙ্ক নির্ণয়নে স্ট্যাটিসটিকস একটা ভূমিকা পালন করে একটি ক্রমাঙ্কন বক্ররেখা অংকন করতে হয় যেটা হলো স্ট্যাটিসটিকস তাহলে স্ট্যাটিসটিকস কি স্ট্যাটিসটিকস হল নাম্বার ওয়ান এর কাছাকাছি কতটা ভালো তার সেই নিয়ে পড়াশোনা ডাটা সংগ্রহ ডাটা সংগ্রহের উপায় কি এবং কোথা থেকে এই তথ্য পাওয়া গেল তথ্যটাকি কোন ট্রান্স রিসোর্স থেকে পাওয়া গেছে নাকি কোন হাতে লেখা বই থেকে পাওয়া গেছে তথ্য এখানে দুই ধরনের হতে পারে প্রাথমিক বা মুখ্য এবং গৌণ এতক্ষণ আমরা যা পড়েছি তা সবই প্রাথমিক ডেটা নিয়ে যেটা আমরা উৎপন্ন করছি সেটা হল প্রাথমিক ডেটা এবং তৃতীয় টা হল আসল পরিমাপের সমষ্টিগত ডাটা নেওয়া হয় কিছু যন্ত্রপাতি ব্যাবহার করে এবং কিছু ওয়ার্কপিস পরিমাপ করে এবং আমরা পরিমাপ করেছি কৌণিক রৈখিক স্ক্রু থ্রেড gear metrology আমরা এই সবগুলোর মধ্যে দিয়েই গেছি যেগুলো হলো প্রাথমিক ডাটা প্রাথমিক তথ্য হলো সেটা যেটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উৎপন্ন হয় কখনো এই তথ্য প্রথম অবস্থাতে উৎপন্ন হয় না যাই হোক এটা কোথাও থেকে নেওয়া হয় যখন আগে এটাকে আমরা নথিভূক্ত করি পুরনো যেটা আমরা ব্যবহার করছি উদাহরণস্বরূপ যেগুলো হাতে লেখা বইতে পাওয়া যায় সেগুলো হলো সেকেন্ডারি ডাটা এর তুলনায় আমরা এটাও বলতে পারি যে আমরা বিভিন্ন মানদণ্ড জানি প্রাথমিক মান গৌণ মান তৃতীয় মান কার্যগত মান তোমরা জানো যে কার্যগত মান যেটা আমরা শিল্প ক্ষেত্রে বা আমাদের গবেষণাগারে ব্যবহার করি সেগুলো তুলনা করা হয় তৃতীয় গঠনসংক্রান্ত মানঅথবা জাতীয় মানের সাথে এবং এগুলো তুলনা করা যেতে পারে বর্তমান বা প্রাথমিক মানের সাথে তো ওই ধরনের ডাটা যার সাথে তুলনা করা হয় সেটা হল ভৌতো মানের প্রকার যে তথ্য আমরা উৎপন্ন করি সেটা হলো প্রাথমিক মানের ধরন যখন তোমরা জানো যে যন্ত্রটি কি কখন কেনা হয়েছে তুমি একটা ভার্নিয়ার ক্যালিপার্ কিনেছো যার সর্বনিম্ন মান ০০২ মিমি এবং এটা হল গৌণ তথ্য যেটা সর্বনিম্ন মান ০০২ মিমি যেটার মান দেওয়া আছে যেটা আমরা উৎপন্ন করি যেটা আসল সর্বনিম্ন গণনা যেটা আমরা খুঁজে বের করি এটাই হলো প্রাথমিক তথ্য ঠিক আছে এটাকে আমরা বিস্তারিত করতে পারি তারপর এখানে আসল উদাহরণে আসতে পারি তাহলে পরবর্তী পদক্ষেপ হলো তথ্যগুলোকে সংক্ষিপ্ত করা বা বিবৃত করা যে তথ্যগুলো বিভিন্ন পর্যবেক্ষণের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে সে গুলোকে সংক্ষিপ্ত করা বা বিবৃত করা যে ভুলটা পাওয়া গেছে সেটা আমরা দেখেছি ভুলটা হতে পারে রৈখিক হতে পারে দ্বিঘাত বিভিন্ন ধরনের ভুল হতে পারে বিভিন্ন পরিভাষা থাকতে পারে তাহলে আমাদের সংক্ষিপ্ত করতে হবে যে কি ধরনের তথ্য আমরা উৎপন্ন করেছি এবং সেই জিনিসটা যেটা তথ্য তৈরি করেছে সেই তথ্যটা গ্রহণ করতে হবে সংক্ষিপ্তকরণ মানে মধ্যক ধরন মধ্যমা ব্যত্যয় প্রমাপ ভেদমান হল তথ্য সংক্ষিপ্তকরণের প্রকার বা তথ্য প্রকাশের একটি ধরন তাহলে গড় হবে উল্লেখ গঠিত একটা উদাহরণ হল যদি ভোল্ট মিটার ব্যবহার করে মান নেওয়া হয় তাহলে তার মান সবসময় 5 ভোল্ট হতে হবে এবং আসল মান হল ৫ ভোল্ট এবং যে মান গুলি আমরা পর্যবেক্ষণ করছি সেগুলি হল ৫১ ৫২ ৫৩ ৪৯ ৪৮ এভাবে চলতে থাকে এবং এর গড় বেরিয়ে আসে এ৫১ তাহলে এই গড় ডেটা বলে যে সামগ্রিকভাবে তোমার ০১ ভোল্ট অগ্রবর্তী বা সত্য মানের থেকে ০১৪ ভোল্ট বেশী তাহলে এটা আসলে তথ্যের বর্ণনা দিচ্ছে তাহলে এই তথ্যের ওপর নির্ভর করে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি বা সমাপ্তি টানতে পারি এই দিনগুলোতে আমরা একটি বিশেষ ভাবে লক্ষণীয় বিষয় নিয়ে পড়ছি যেটা হলো বৈশ্লেষিক জ্যামিতি বা analytics অ্যানালিটিকস এটা নিয়ে কাজ করে বড়ো ডাটা নিয়ে কাজ করে জনগণ যাদের অনেক গ্রাহক আছে অনেক পণ্য বস্তু আছে তো সেখানে কাজ চলছে এমন ইনভেন্টরি আছে কারখানার মধ্যে অনেক ধরণের পর্যবেক্ষণ চলে যখন কাঁচামাল সরবরাহ করা হয় তাহলে এই শিল্প ক্ষেত্রে অনেক ধরনের ডেটা পাওয়া যায় সেই জন্য বিশ্লেষণের প্রয়োজন হয় তো আমি মনে করি এই তিনটি ধাপ কে আমি আবার বিশ্লেষণের মুখ্য তিনটি ধারণায় ভাগ করতে পারি ডাটা সংগ্রহ হলো ভবিষ্যৎবাণী পূর্ণ আনুমানিক বিশ্লেষণ আনুমানিক বিশ্লেষণ হল কখনো তুমি ভবিষ্যৎবাণী করো বা বা কখনো তথ্য বিনষ্ট করো এবং নথিভূক্ত করো সেটাও এক প্রকার আনুমানিক বিশ্লেষণ অন্য দুটি ভাগ হলো বর্ণনামূলক বিশ্লেষণ এবং ব্যবস্থাপত্র বিশ্লেষণ বর্ণনামূলক বিশ্লেষণ হল যখন তুমি তথ্যের বর্ণনা দাও সেটার বর্ণনা দিতে তোমরা কিছু পরিসংখ্যানের ব্যবহার করো পরিসংখ্যান হলো পরিবর্তনশীল যার উপর আমরা কাজ করছি যেমন গড় হল একটা পরিসংখ্যান আদর্শচ্যুতি একটা পরিসংখ্যান আমি এখানে স্ট্যাটিসটিকস এর যে শব্দটা ব্যবহার করছি সেটা হলো গড় এবং যেটাকে µ দ্বারা উপস্থাপন করা হয় ব্যত্যয় প্রমাপ কে সিগমা দিয়ে উপস্থাপন করা হয় তাহলে এটাকে আমরা বর্ণনামূলক বিশ্লেষণ ব্যবহার করে সংক্ষিপ্তকরণ করতে পারি এবং সমাপ্তি টানতে পারি প্রচলিত ব্যবস্থাপত্র বিশ্লেষণ ব্যবহার করে কিন্তু ব্যবস্থাপত্র বিশ্লেষণ মানে হল আমরা কিছু নির্দেশ দিই কিছু ফলাফল কিছু উপসংহার যেটা আমরা উৎপন্ন করেছি তার উপরে কাজ করেছি যেটাকে আমরা বিশ্লেষণ করেছি সেটাকে আমাদের আঁকার চেষ্টা করতে হবে এবং আমরা একটা বক্ররেখা উৎপন্ন করার চেষ্টা করেছি যেটা হয়ত সম্ভাব্য ঘনত্ব যেটা আমরা পরে আলোচনা করব এবং আমরা খুঁজেছি যে তথ্য টা অর্থপূর্ণ নাকি অর্থপূর্ণ নয় এটা তোমাদের কাছে নতুন শব্দ মনে হতে পারে আমি অবশ্যই এটাকে বর্ণনা করব যে তাৎপর্যপূর্ণ এবং অ তাৎপর্যপূর্ণ তথ্য কি এবং এর জন্য আমরা আলোচনা করব সাধারণ বিন্যাস বক্ররেখা তোমরা আমার সঙ্গে থাকো আমি পরবর্তী বক্তৃতায় এগুলো আলোচনা করব তাহলে এটার সবটা হলো একটা কাঠামো যেটা সত্যতাকে এবং শারীরিক প্রক্রিয়ায় সর্বত্র উপস্থিতির তারতম্য কে স্বীকৃতি দেয় পরবর্তীতে আমাকে আলোচনা করতে হবে কিছু শব্দ পরিমাপক এবং পরিমাপ পরিমাপ হলো একটা জিনিস যেটা আমরা শুনছি যেটার মধ্য দিয়ে আমরা যাচ্ছি প্রথম থেকেই তাহলে পরিমাপক কি পরিমাপক হল একটি ভৌত পরিমাণ যার মান হল x এবং যার জন্য কতগুলো সুসঙ্গত শারীরিক ধাপ পরিমাপ y উৎপন্ন করে একটা সংখ্যা যেটা একটা পরিমাপকে উপস্থাপনের জন্য অভিপ্রেত প্রকৃতপক্ষে পরিমাপক হলো আসল মান যেটা আমরা খোঁজার চেষ্টা করছি এবং পরিমাপ হলো সেই মান যেটা আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পাচ্ছি প্রকৃতপক্ষে পরিমাপক এবং পরিমাপ সমান হতে হয় কিন্তু একটু পার্থক্য থেকে যায় এবং এই পার্থক্য কে বলা হয় ত্রুটি বা error তো এই ত্রুটির আচরণ কী রকম হয় সেটা আমাদের দেখার প্রয়োজন ত্রুটিটা কি রৈখিক রৈখিক মানে এটা কি রৈখিক পথে পরিবর্তিত হচ্ছে যাই হোক আরেকবার বলছি আমরা এই পরিমাপ আগে আলোচনা করেছি মাত্রাবিজ্ঞানে পরিমাপ শুধুমাত্র ভৌত পরিমাণ নিয়েই হতে পারে যাইহোক যখন আমরা রাশিবিজ্ঞান নিয়ে কথা বলছি পরিমাপ শেষে সমাজবিদ্যাগত মনস্তাত্ত্বিক এবং অন্যান্য সামাজিক দিক অন্তর্ভুক্ত করে কিন্তু মাত্রা বিজ্ঞানে আমরা শুধুমাত্র ভৌত পরিমাণ নিয়েই আগ্রহী শুধুমাত্র সেই পরিমাণ নয় যেটাকে আমরা ধরছি ভৌত পরিমাণ হতে পারে তাপমাত্রা হতে পারে বায়ুপ্রবাহ তাহলে কোন পরিমাণ যখন আমরা বিশেষ উপকরণ ব্যবহার করে পরিমাপ করি সেটাই হলো পরিমাপ তাহলে আমি এটা লিখব কিছু উপকরণ ব্যবহার করে তো আমি এখানে উপকরণ শব্দটা ব্যবহার করছি আমরা সরঞ্জাম বা যন্ত্রপাতি এই শব্দগুলো ও ব্যবহার করতে পারি যাইহোক সরঞ্জাম যন্ত্রপাতি উৎস এই শব্দগুলো সমাজবিদ্যার ইন্টারভিউয়ের জন্য ব্যবহার হতে পারে এগুলোর কারণ আমরা রাশিবিজ্ঞান নিয়ে কথা বলছি সরঞ্জাম হতে পারে প্রশ্ন তারা হতে পারে টেলিফোন সংক্রান্ত সাক্ষাৎকার তাদেরকে বলা যেতে পারে যন্ত্রপাতি তাহলে এটাকে উপকরণ বলাই ভালো যদি আমি এখানে যন্ত্রপাতি শব্দটা ব্যবহার করি যন্ত্রটা হতে হবে এমন একটা যন্ত্র যেটা নিয়ে আমরা আগে পড়াশোনা করেছি বা সরঞ্জাম যেটা নিয়ে আগে পড়েছি তো এটা ভৌত পরিমাণ সম্বন্ধে হতে পারে তাহলে পরিমাপ হলো কিছু প্যারামিটারের পরীক্ষা নিরীক্ষা মূলক অনুমান তো এটা হল পরীক্ষা নিরীক্ষা মূলক অনুমান তাহলে এটা সবসময় পরীক্ষা বিজড়িত যেমন laboratory demonstrations এ হয় যেটা আমরা দেখেছি যে প্রথমেই আমাদের সরঞ্জাম এবং একটা ওয়ার্কপিস প্রস্তুত করতে হয় যেটাকে পরিমাপ করতে হবে ওয়ার্কপিস অথবা পরিমাপক যার মান আমাদের জানতে হবে এবং যন্ত্র কে জোড়া তে রাখতে হবে যেটা যন্ত্র কে আয়ত্ত করার উপায় এদের কিছু নির্দিষ্ট পথ রয়েছে আমাদের সাবধান হতে হবে যে সমস্ত সতর্কতার নেওয়া প্রয়োজন সে বিষয়ে সচেতন হতে হবে আমাদের দেখতে হবে যে ত্রুটি যেটা আসেনি সেটা পরীক্ষকের ভুল বা পরীক্ষা মূলক ভুল আমি হলাম পরীক্ষক আমি মান নথিভুক্তকরণ এর সময় সাবধানে করিনি এটা আমার ভুল হতে পারে পরীক্ষামূলক ভুলের ক্ষেত্রে হতে পারে পরীক্ষাটা ঠিকমতো পরিচালিত হয় নি তো যেহেতু পরিমাপ হলো একটি পরীক্ষামূলক অনুমান আমি এখানে যেমন বলেছি উপকরণ প্রস্তুত করাটা খুবই গুরুত্বপূর্ণ তো এটা হল একটা অনুমান তাহলে অনুমান হলো পণ্যজাত বস্তুর মান মূল্যায়নে পরিসংখ্যানগত গণনা এবং অন্যান্য পদ্ধতির অনুরূপ পরবর্তী পয়েন্ট হল পরিমাপ বিশেষ প্রযুক্তিগত উপকরণ ব্যবহার করে হয় যেটা হতে পারে স্কেল মাপার যন্ত্রপাতি পরিমাপের এই সাধারণ সংজ্ঞা যখন মাঝে মাঝে বিশেষজ্ঞ মূল্যায়ন হয় অন্যান্য নির্ণয় পদ্ধতি যারা প্রযুক্তিগত যন্ত্র ব্যবহার করে না তাদের অন্তর্ভুক্ত করে না একজন অভিজ্ঞ ব্যক্তি বলতে পারবে তবে আমার ধারণা এটা ১ ফুট মতো কিন্তু যখন আমরা পরিমাপ নিয়ে কথা বলছি তখন আমরা সাধারণত কথা বলছি পরিমাণগত ডেটা নিয়ে পরিমাণগত ডেটা নিয়ে কাজ করছি গুণগত ডেটাও হতে পারে তাহলে সেখানে কিছু উপকরণ থাকতে হবে তাহলে এখানে পরবর্তী পয়েন্ট হল পরিমাপ মান নির্ণয় করে প্রকৃতপক্ষে এটাই ছিল পরিমাপ y উৎপন্ন করার মূল সংজ্ঞার ধাপ এই y এর মান পরিমাপ ব্যবহার করে নির্ণয় করতে হবে তাহলে এটা হতে পারে একটা পরিমাণের এককের বা স্কেল এর বিপক্ষে তুলনা তারা নির্দিষ্ট নির্ণায়ক হতে পারে তাহলে আমি পরিমাপের এই তিনটি প্রধান বৈশিষ্ট্য গুলি রাখতে পারি পরবর্তী হলো পরিমাপের ত্রুটি পরিমাপের ত্রুটি এর আগে আমরা অনেকবার আলোচনা করেছি বাস্তব পরিমাপ এবং পরিলক্ষিত পরিমাপের পার্থক্য হলো পরিমাপগত ত্রুটি তাহলে তোমাদের কি ধারনা এটা কি ধরনের ভুল এটা হল লম্বন ত্রুটি এটাই হলো প্রথম যদি এটাকে আমরা পর্যবেক্ষকের ভুল হিসেবে শ্রেণীবদ্ধ করি পর্যবেক্ষক বিভিন্ন কোণ থেকে দেখছে পর্যবেক্ষক এটাকে ৪৯ হিসেবে নথিভুক্ত করছে এটা হল স্কেলের সাথে পুরোপুরি ভাবে খাড়া এটা হল ৪৮ যেটাই হল বাস্তব মান তাহলে এটা হল ৪৭ ৪৮ ৪৯ এটা হল বাস্তব পর্যবেক্ষণ অন্ততপক্ষে স্কেল যেটা উপস্থাপন করছে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার কারণে কোণ ১ এবং কোণ ২ আমরা বাস্তব মান পাচ্ছিনা এটা হল এক ধরনের পরিমাপগত ত্রুটি তো পরিমাপ বর্ণনা করার চেষ্টা করে আমি পরিমাপ কে শ্রেণীবদ্ধ করতে পারি পরিমাপ কে সঠিকতার অবস্থার ওপর নির্ভর করে শ্রেণীবদ্ধ করা যেতে পারে সমান সঠিকতার পরিমাপ বা অসম সঠিকতার পরিমাপ সঠিকতার উপর নির্ভর করে সেটা হতে পারে সম বনাম অসম সঠিকতা তাহলে সম সঠিকতার পরিমাপ মানে অভিন্ন শর্তে অভিন্ন সতর্কতার পরিমাপের যন্ত্রপাতি ব্যবহার করে কিছু পরিমাণ এর ক্রম পরিমাপ অনুষ্ঠিত হওয়া এবং অসম সঠিকতা মানে হল কিছু পরিমাণ এর পরিমাপ যেটা বিভিন্ন শর্তে বিভিন্ন সঠিকতা দেয় তাহলে অভিন্ন শর্তে অভিন্ন সঠিকতা যখন এই অবস্থায় আমরা পরিমাপ করতে যাই এটা সব সময় হতে হবে কারণ এটাই অভিন্ন পথ বাস্তব থেকে এটা যদি সব সময় এই কোনে হয় এটা সব সময় ৪৯ দেবে এটাকে বলা হয় সম সঠিকতার পরিমাপ কখনো কখনো বিভিন্ন পরিবেশে পরিমাপের মান বিভিন্ন সঠিকতা র হয় তাহলে সম সঠিকতার পরিমাপ এবং অসম সঠিকতার পরিমাপ কমানোর জন্য যে পদ্ধতি ব্যবহৃত হয় সেটা একটু আলাদা এইভাবে সারিবদ্ধ পরিমাপ কমানোর পূর্বে পরিমাপটা সতর্কতার কিনা সেটা নির্ধারণ করতে কিছু পরীক্ষা করে নেওয়া প্রয়োজন তো এটা সাধারণত করা হয় F টেস্ট বা ফিট টেস্ট chi squared test এর সদগুন ব্যবহার করে একক পরিমাপ হলো একটি পরিমাপ যেটা একবারই করা হয় বহুবিধ ও পরিমাপ হলো একই পরিমাণ এর পরিমাপ যার ফলাফল পাওয়া যায় পর্যায়ক্রমে অনেকগুলো একক পরিমাপ থেকে এগুলোকে বলা হয় প্রতিলিপি তাহলে পরিমাপ কে শ্রেণীবদ্ধ করার বিভিন্ন উপায় পরিমাপের অন্য উপায় হতে পারে প্রযুক্তিগত পরিমাপ এবং মেট্রোলজিকাল পরিমাপের ওপর নির্ভর করে তাহলে প্রযুক্তিগত পরিমাপ সমতল তথ্যের দিকে ভৌত বস্তু প্রক্রিয়া এবং পৃথিবীর চারপাশের ঘটনার অধীনে সংকল্পিত হয় এবং মেট্রোলজিকাল পরিমাপ হলো সেই পরিমাপ যেটা আমরা এই অধ্যায়ে পড়ছি এবং যেটা মেট্রোলজিকাল ট্রেসেবিলিটি নিশ্চিত করে তাহলে অন্য ভিত্তি হলো আপেক্ষিক বা চরম আরো নির্দিষ্ট কিছু উপায় আছে আমরা বলতে পারি মেট্রোলজিকাল বনাম প্রযুক্তিগত প্রকৃতপক্ষে মেট্রোলজিকাল পরিমাপ প্রযুক্তিগত পরিমাপ কে সমর্থন করে এটাই দেখার যে প্রযুক্তিগত পরিমাপের পুনরাবৃত্তি হয় কিনা পুনরুত্পাদনযোগ্য হয় কিনা তারপরে হলো চরম আমরা এটা আলোচনা করেছি চরম বনাম আপেক্ষিক তোমরা এটা জানো যে চরম পরিমাপে একদম ০ শূন্য আসে এবং আপেক্ষিক পরিমাপে কিছু পরিমাণ এর গড় নেওয়া হয় তো বিভিন্ন রকম উপায় আছে পরবর্তীতে আমরা কিছু বিষয়ে আলোচনা করতে পারি যে কিভাবে পরিমাপ এর তত্ত্ব চিন্তিত হলো পরিমাপের তত্ত্ব বা এখানে এটা বললে ভাল হয় যে পরিমাপের সঠিকতার তত্ত্ব তো মূলত আমাদের কি আছে আমাদের প্রকৃত মান আছে প্রকৃত মান হলো সেই মান যেটা আমরা চেয়েছিলাম যেটার কাছাকাছি হওয়া আমাদের প্রয়োজন ছিল বা যদি সম্ভব হয় আমাদের প্রয়োজন এবং সমতার মাঝামাঝি তাহলে প্রকৃত মান হলো সেই মান যেগুলো হলো স্ট্যান্ডার্ড যারা primary standard হতে পারে বা secondary standards হতে পারে কিন্তু প্রকৃত মান যেটা আমাদের কাজের মধ্যে আছে শিল্প সংক্রান্ত পরিবেশে বা প্রকৃত গবেষণার পরিবেশে আমাদের কিছু প্রকৃত মান আছে কিছু মান যেটা ঠিক প্রকৃত মান নয় কিন্তু সেটা গ্রহণযোগ্য তাহলে এটাই হলো প্রচলিত প্রকৃত মান যার ওপর নির্ভর করে প্রকৃতপক্ষে আমরা কাজ করছি না আমরা কাজ করছি এমন একটা যন্ত্র ব্যবহার করে যেটা আমাদের দিতে পারে বা পরিমাপ করতে পারে প্রচলিত প্রকৃত মান এর সবথেকে কাছাকাছি মান তো তারপরে আমরা প্রচলিত প্রকৃত মান এর উপর ভিত্তি করব যদি এখানে আমরা কিছু উপকরণ বা কিছু যন্ত্রপাতি বা কিছু সরঞ্জাম ব্যবহার করি কিছু পরিমাপ করার জন্য আমি একটা পরিমাপের ফলাফল পাব তাহলে আমরা কি পেয়েছি আমরা ফলাফল পেয়েছি যেমন আমি বলেছিলাম একটা ভোল্টমিটার যার প্রকৃত মান ছিল প্রকৃতপক্ষে ৫ প্রচলিত প্রকৃত মান হতে পারত যদি আমি দশমিকের দুই ঘর অবধি নিই ৫ দশমিক ৫০৫ ৫০৫ বা ৪৫ এটা হল গ্রহণযোগ্য ক্ষুদ্রাতিক্ষুদ্র মান ৪৯৫ থেকে ৫০৫ ভোল্ট এ ক্ষেত্রে প্রকৃত মান আমি বলতে পারি ৫ ভোল্ট ৪৯৫ ভোল্ট হল প্রকৃত মান এর থেকে ছোট ৫০৫ ভোল্ট হল প্রকৃত মান এর থেকে ছোট বা সমান তাহলে পরিমাপের ফলাফল হল কিছু যেটা আমি বলতে পারি এখানে পেয়েছি ৪৯ এই পরিমাপের ফলাফল আমি এর উপর কাজ করেছি এই পরিমাপের ফলাফলে এখন দুটো জিনিস আছে আসল মান ত্রুটি যুক্ত প্রকৃত মান তাহলে এখন থেকে এখানে আমরা ত্রুটি পাব ত্রুটি টি আমি বলতে পারি ০০১ভোল্ট এটা ৫এর থেকে আলাদা ৫ ভোল্ট তাহলে এখানে আমরা পরিমাপের ত্রুটি পেয়েছি এখন আমাদের এই ত্রুটি নিয়ে কাজ করতে হবে আমাদের দেখা দরকার যে এই ত্রুটিগুলো যথেষ্ট বেশি তাহলে এই পরিমাপ যেটা এখানে নেওয়া হয়েছে সেটাকে বাতিল করা যেতে পারে আমরা বলতে পারি যে যন্ত্রটির পরিমাপ ঠিকমতো কাজ করছে না অথবা পরীক্ষাগত পর্যবেক্ষকের যন্ত্রের কিছু ত্রুটি আছে যার জন্য সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষা যেটা আমরা করেছি সেটাকে বাতিল করতে চলেছি বা এটা কি যথাযথ বা আমরা কিছু নির্দিষ্ট শর্তের উপর ভিত্তি করে ওটাকে গ্রহণ করতে পারি তাহলে আমরা কি করি এখানে আমরা ব্যবহার করি নির্দিষ্ট কিছু পরিসংখ্যান সরঞ্জাম বা পরিসংখ্যান পদ্ধতি পরিমাপের ফলাফলের আন্ত নির্ধারণ খোঁজার জন্য তো এটা ত্রুটির উপর ভিত্তি করে হয় ত্রুটি যেটা এখানে আমরা পেয়েছি এই ত্রুটির উপর ভিত্তি করে ব্যবহৃত হয় আন্ত নির্ধারণ খোঁজার জন্য ব্যবহৃত হয় এটা হচ্ছে পরিসংখ্যান কি করতে পারে তার একটা ভূমিকা মাত্র তাহলে কি উপায়ে পরিসংখ্যান এর নীতি প্রয়োগ করে পরীক্ষা নিরীক্ষা থেকে যে তথ্য আমরা পেয়েছি তার থেকে ফলাফল বের করা যায় আমি এখানে একটু বিরতি নেব একই লেকচারের পরবর্তী অংশে আমি এই ধারণা নিয়ে আবার আলোচনা করব তাহলে এই প্রথম লেকচার শুধুমাত্র একটা ভূমিকা হবে পরিসংখ্যান এর ওপর লেকচারের দ্বিতীয় অংশে আলোচনা করব অনিশ্চয়তা নিয়ে আমরা আলোচনা করব পরিসংখ্যান এর স্থিতিমাপ সম্পর্কে যেটা পরিমাপের ফলাফলের আন্ত নির্ধারণ জন্য ব্যবহৃত হয় এবং আমরা সম্ভাবনা বিতরণ সম্বন্ধে এবং কিভাবে সম্ভবনা বিতরণ ব্যবহার করা হয় আলোচনা করব শুধু তাই নয় এটাই হবে আমাদের মাত্রা বিজ্ঞানে পরিসংখ্যান এর ধারণার প্রথম ভাগ পরবর্তী অধিবেশনে আমরা আদর্শ নিয়ে ও আলোচনা করব নমুনা সংখ্যা কোনটা যেটা নেওয়া হয়েছে এবং তারপর গুণমান নিয়ন্ত্রণ তাহলে উপায় টা কি কখন আমরা বলতে পারি যে গুণমান নিয়ন্ত্রণের মধ্যে আছে অথবা গুণমান গুন আশ্বাসন নিয়ন্ত্রণ করার উপায় কি গুন আশ্বাসন হলো কিভাবে গুণমান নিয়ন্ত্রণ এর পদ্ধতি বাস্তবায়িত করা হয় কত ভালোভাবে বাস্তবায়িত হয় সুতরাং এই সমস্ত জিনিস গুলো আমরা আলোচনা করব এবং গ্রহণের নমুনা আলোচনা করব তাহলে চলো পরের লেকচারে আবার সাক্ষাৎ হচ্ছে তোমাদের ধন্যবাদ